ঠিক আছে স্থিতিশীলতার দিকে পরের বিষয়টিকে মাপদণ্ডের যোগ্যতা হিসাবে দেখে আমরা ইয়ে গ্রিডে প্রচারিত তড়িৎ চৌম্বকীয় ক্ষেত্রের এই নির্ভুলতাটি দেখতে চাই সুতরাং নির্ভুল বিবেচনার অধীনে আমরা একটি খুব সাধারণ প্রশ্ন করব সুতরাং উদাহরণস্বরূপ যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনি প্রথমে আপনি কী বিচ্ছুরণের মাধ্যমে বোঝেন তবে আপনার মনের মধ্যে প্রথম জিনিসটি কী আসে ছাত্র ফ্রিকোয়েন্সি নির্ভর ফ্রিকোয়েন্সি নির্ভর ঠিক আছে সুতরাং খুব ব্যবহারিক অর্থে কী ঘটে বিভিন্ন ফ্রিকোয়েন্সি বিভিন্ন বেগ সঙ্গে সঠিকভাবে ভ্রমণ সুতরাং বিভিন্ন ফ্রিকোয়েন্সি বিভিন্ন গতির সাথে ঠিক আছে সুতরাং এই প্রত্যেকে জানেন যে একটি আসল ঘটনা ঠিক এটি খুব সহজ এবং কেন উদাহরণস্বরূপ আপনার কাছে একটি রংধনু রয়েছে কারণ অপটিক্যাল মানে আমি হালকা বিভিন্ন গতিতে ভ্রমণ করছিলাম এবং জলের বুদ্বুদ এটি ঠিক ছড়িয়ে দেয় সংখ্যার দিক থেকে ছত্রভঙ্গ হতে পারে এটা ঠিক হতে পারে সুতরাং একটি হল আসল বিচ্ছুরণ ঠিক আছে অন্যটি সংখ্যাসূচক সুতরাং কি হবে সুতরাং সংখ্যার ছত্রাক হিসাবে আমি উহ মাধ্যমে তরঙ্গ প্রচারের মডেল করার চেষ্টা করছি বলে মনে করি যে মুক্ত স্থান বলতে পারি আসলভাবে ছড়িয়ে দেওয়া উচিত স্পষ্টতই না তবে আমি কীভাবে এফডিটিডি বাস্তবায়িত করেছি তার উপর নির্ভর করে সংখ্যাসূচকভাবে বিচ্ছুরণ ঘটতে পারে এটি কোনও ভাল জিনিস বা খারাপ জিনিস হতে পারে স্পষ্টতই একটি খারাপ জিনিস ঠিক সুতরাং আমরা যা দেখতে পাব এটি সাধারণভাবে যা আপনার গণনার যথার্থতাকে নষ্ট করে দেয় যদি আপনার তরঙ্গগুলি বিভিন্ন গতিতে ভ্রমণ করে তবে আসলভাবে তাদের একই গতিতে ভ্রমণ করা উচিত তবে এটাকেই সংখ্যার বিচ্ছুরণ বলা হয় সুতরাং আমরা অন্বেষণ করব এখন এই সংখ্যার ছড়িয়ে পড়া পরিস্থিতি এবং কখন ঠিক হয় না সুতরাং আমরা ঠিক যা দেখতে যাচ্ছি সুতরাং আসুন প্রথমে আসল সমাধানটি দেখুন এই সমস্ত গণনাতে আমরা লক্ষ্য করব যে তরঙ্গ সমীকরণটি আমরা অনেকটা সঠিকভাবে ব্যবহার করি কারণ এটি পরিচালনা করা খুব সহজ সুতরাং আমাদের তরঙ্গ সমীকরণটি আমাদেরকে বৈদ্যুতিক ক্ষেত্রের জন্য স্থান এবং সময়ের দ্বিতীয় ডেরাইভেটিভস দেয় এবং এটি আমাদের ফর্মের সমাধান দেয় যা আমরা সকলেই এই ± kx সঠিকভাবে জানি সুতরাং ডান হাতের ভ্রমণের তরঙ্গ আসুন আমরা এখানে এই শব্দটিকে কল করব এই ফাসরের ভিতরে এই শব্দটিকে কী বলা হবে ছাত্র পর্ব ডানদিকে সুতরাং এটি পর্যায় ϕ ছাত্র ঠিক আছে সুতরাং যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি যে এই তরঙ্গটি কী গতিতে ভ্রমণ করছে তা আমি যদি অনুসন্ধান করতে চাই তবে আসলভাবে এটি কিসের লোকস হিসাবে পরিচিত ছাত্র কি ছিল পর্বের বেগটি কী তা আপনি সেখানে খুঁজে পেয়েছেন ঠিক আছে সুতরাং ধাপের বেগটি ধ্রুবক পর্বের লোকস ঠিক আমি কীভাবে এটি পেলাম ঠিক আছে সুতরাং ধ্রুব পর্যায়ের অর্থ সময়টি সঠিক সময়ের সাথে পরিবর্তন করা উচিত নয় সুতরাং আমি সঠিক করব সুতরাং এটি আমাকে প্রথম শব্দটি দেয় ঠিক আছে ডান সমান যা আমাকে কে ঠিক আছে এবং আমি জানি যে এটি ভ্যাকুয়াম এর c এর সমান হতে চলেছে আমরা এটি ইতিমধ্যে জানি এখন প্রশ্নটি সংখ্যাগতভাবে এটি কী সুতরাং আমাদের কোন পন্থা অবলম্বন করা উচিত তাত্ত্বিক গণনায় আমরা কী করেছি স্পষ্টতই পর্বের গতিবেগ ω k যা শূন্যে সি এখন আমি একই প্রশ্নের উত্তর দিতে চাই তবে এখন একটি বিশৃঙ্খলা বিশ্বে যেখানে আমার আছে বিযুক্ত পর্ব এবং সময় সুতরাং আমার পদ্ধতির কী হওয়া উচিত ছাত্র এক পর্যায়ে বসুন এক পর্যায়ে বসে এবং ছাত্র পয়েন্ট যে ব্যবহার তবে আমি কীভাবে পৃথক বিশ্বে নিয়ে আসব ছাত্র কিছু তৈরি করুন সঠিক সুতরাং আমি বলতে চাইছি যে এই পদ্ধতিটি আমরা অধ্যয়ন করছি তা সঠিকভাবে FDTD সুতরাং সময় এবং স্থানের মধ্যে আমাদের সীমাবদ্ধ পার্থক্য রয়েছে এবং আমাদের দ্বিতীয় ব্যয় রয়েছে সুতরাং আমাদের কী করা উচিত কীভাবে এই জিনিসগুলি আনুমানিক হওয়া উচিত সীমাবদ্ধ পার্থক্য অনুসারে আমাদের দ্বিতীয় ডেরাইভেটিভগুলি আনুমানিক করা উচিত এবং এটি থেকে কী ধরণের সম্পর্কের ফলাফল হয় তা ঠিক তারপরে আমরা উদাহরণস্বরূপ সেই অবস্থায় ধ্রুবক পর্বের পদ্মগুলি দেখতে পারি এবং দেখুন এটি আলোর গতিবেগ বা এটি অন্য কোনও কিছু ঠিক এখন আর কি পরিস্থিতিতে তাই আমরা এর আগে এটি দেখেছিলাম কোন শর্তের অধীনে বৈদ্যুতিক ক্ষেত্রটি এফডিটিডিতে সমাধানের মতো তরঙ্গ হতে পারে যতক্ষণ না কোরেণ্ট স্থিতিশীলতার মানদণ্ড তৃপ্ত হয় সুতরাং যখন স্থির স্থিতিশীলতা সন্তুষ্ট হয় তখন আমার E একটি তরঙ্গ হবে আমরা ঠিক আছে সুতরাং এখন ধরে নেওয়া যাক যে আপনার বলা আলফা ঠিক আছে সুতরাং যেটি বলে যে সমাধানের মতো তরঙ্গ হল এখনই কী পাওয়া যায় আমি কী করব সুতরাং এই সমীকরণটি এখানে আমি এটি এখানে জুড়ে দিতে পারি এবং সীমাবদ্ধ পার্থক্যের দ্বারা ঠিক কী ধরণের দ্বিতীয় ডেরাইভেটিভ প্রতিস্থাপন করা যায় তা দ্বারা প্রতিস্থাপন করতে পারি সুতরাং আসুন আমরা এটি করি সুতরাং প্রথম স্থানিক ডেরাইভেটিভ হয় সুতরাং বৈদ্যুতিক ক্ষেত্রের জন্য আমাদের স্বরলিপিটি মনে রাখবেন এটি En হতে চলেছে n হল সময় সূচক আমি স্থান সূচক ঠিক এবং En নিজেই মনে রাখার জন্য সংক্ষিপ্ত হাত সংকেত এটি স্থান সহ সমাধানের মতো একটি তরঙ্গ এবং সময় সঠিকভাবে বিযুক্ত করা হচ্ছে সুতরাং এখানে এই সরলীকৃত অভিব্যক্তি হতে চলেছে সুতরাং ঠিক আছে সুতরাং এটি একটি দুর্দান্ত দেখানোর মত প্রকাশ যা ঠিক আমরা আশা করি নি যে এটি এত সুন্দরভাবে সরল হবে তবে এটি আমাদের ঠিক আছে এখন আসুন প্রথমে দেখা যাক আমি Δx → 0 →t → 0 সেট করার পরে কী ঘটেছিল তা যাচাই করা যাক কারণ যখন তারা 0 থাকে তখন আমার সঠিক সমাধানটি সঠিকভাবে পাওয়া উচিত আমি যেমন ডিসটিকে পার্থক্যগুলি আরও তৈরি করি এবং আমার অর্থ ছোট এবং ছোট আমি আসলটি প্রায় আনুমানিক করতে চলেছি এখন ডেরাইভেটিভ ঠিক আছে সুতরাং Δx → 0 হিসাবে Δt → 0 এখানে এই অভিব্যক্তিটির সাথে কী ঘটে সুতরাং sinθ → θ হিসাবে θ → 0 ঠিক আছে তো আমি এখানে কী করব ছাত্র ডেরাইভেটিভ সুতরাং আমি যাচ্ছি সুতরাং আসুন এখানে দেখুন সুতরাং এটি তাই হয়ে উঠছে সমস্তই ঠিক বাতিল হয়ে গেছে সুতরাং কে থাকবে সুতরাং আমি k2 ω2 c2 ঠিক আছে এবং আমাদের পর্বটি পাব বেগ যা vp ω k c ছিল ঠিক আছে সুতরাং সীমাতে সবকিছুই ভালভাবে আচরণ করা হয় কারণ এটি আমাকে সি গানের সমান ধাপের গতিবেগ দিচ্ছে তাই জীবনটি এটিই আমাদের প্রত্যাশা এখন প্রশ্ন হল যখন Δx এবং Δt সসীম ঠিক আছে তখন কী ঘটে সুতরাং আমরা এখনও সঠিক অবস্থাতে রয়েছি সুতরাং আমরা এখনও বলছি যে তবে তারা সীমাবদ্ধ সংখ্যা আমি বোঝাতে চাইছি যদি কুরেন্টের মানদণ্ডটি সন্তুষ্ট না হয় তবে আমি সমাধানের মতো তরঙ্গটি পাই না তবে এখন আমি অভিভাবক অবস্থার মধ্যে আছি তবে এগুলি সীমাবদ্ধ সুতরাং এই শর্তটি কি এখনও সন্তুষ্ট হবে সুতরাং প্রথমে এখানে এই অভিব্যক্তিটি দেখার জন্য আমি আর থেইটা দ্বারা পাপ থেটাকে প্রতিস্থাপন করতে পারি না সুতরাং এটি যা ঠিক তা হতে চলেছে এখন না এর অর্থ হল আমাদের বোঝানো চলাকালীন স্থিতিশীলতার স্থিরতা ঠিক করি সুতরাং আপনি কি এমন পরিস্থিতি সম্পর্কে ভাবতে পারেন যেখানে Δx এবং Δt সীমাবদ্ধ তারা 0 টির দিকে ঝুঁকছেন না তারা সীমাবদ্ধ এখনও আমি পেয়েছি ω k c এই সম্পর্কটি সন্তুষ্ট থাকতে হবে আপনি সম্মত হবেন কারণ আপনি এটি অর্জন করেছেন তরঙ্গ সমীকরণ বিবেচনা করা সুতরাং এই সন্তুষ্ট হতে হবে আপনি কি কোনও সম্পর্ক বা এমন একটি অবস্থার কথা ভাবতে পারেন যেখানে আপনি এই অনুপাতটি পেয়ে যাবেন যেমনটি আমরা এই ক্ষেত্রে পেয়েছি আমরা যখন অনুপাতটি পেয়েছি ω k c এখানে Δx → 0 Δt → 0 নিয়েছি সীমাবদ্ধ Δx এবং Δt এর জন্য কি আমি একই সম্পর্ক পেতে পারি সুতরাং আমি হ্যাঁ আমরা এখানে এই অভিব্যক্তি তাকান করতে পারেন মনে রাখবেন আপনি α যেখানে α c Δt Δx এর সাথে খেলতে পারবেন ঠিক আছে এটি আপনার হাতে সুতরাং ইঙ্গিত হিসাবে যদি আমার হাতে আলফা থাকে এর অর্থ ধরুন আমি যদি আলফা ঠিক করি তবে আমার কেবল দুটি Δt বা Δx দুটিতে একটি ঠিক করতে হবে কারণ তারা সম্পর্কিত সুতরাং ধরুন আমি α α0 ঠিক করেছি তবে আমাকে ঠিক বলতে হবে Δx উল্লেখ করতে হবে আমার অর্থ এটি স্বয়ংক্রিয়ভাবে ঠিক হয়ে যায় এটি কি আপনাকে আলফার মূল্যের জন্য কীসের অধীনে এই সম্পর্কটি সহজতর হতে চলেছে তার একটি ইঙ্গিত দেয় আমরা কি চাই প্রশ্নগুলি পরিষ্কার আমি যখন এই অভিব্যক্তিটি দেখি তখন প্রশ্নটি ঠিক স্পষ্ট হয় এটি মোটেও পরিষ্কার নয় যে ω ck এটি প্রয়োজনীয় নয় যে ω ck এই সমীকরণের সমাধান তবে একটি বিশেষ ক্ষেত্রে এটি সমান হ্যাঁ সুতরাং α 1 এর অনুমোদিত হওয়ার পরে কী ঘটে তা দেখুন ঠিক আছে তাই তাহলে কি ঘটবে এখানে কি ঘটবে যদি আমি এখন ω ck প্রতিস্থাপন করি তবে এটি উভয় পক্ষেই সামঞ্জস্যপূর্ণ সুতরাং এই মানটি এই সমীকরণটির সমাধান এটা ঠিক সন্তুষ্ট সুতরাং ছড়িয়ে ছড়িয়ে দেওয়ার সম্পর্কটি কী এটি একটাই সঠিক এবং আকর্ষণীয়ভাবে Δx বা Δt এর মানের উপর নির্ভর করে না এর অর্থ হল আপনি এমনটি ঘটবে বলে আশা করেননি সুতরাং এর ফলে কি বলা হচ্ছে α 1 আপনি আমার তরঙ্গটি বেছে নেবেন না কেন আমি যে গতিতে এটি সঠিকভাবে যাত্রা প্রত্যাশা করব সেই গতিতে ভ্রমণ করছে সুতরাং যদি আমি এই জাতীয় কিছু পরিকল্পনা করি সুতরাং আমি এখানে কী চক্রান্ত করব আমাকে হালকা ঠিকানার গতিতে পর্যায়ের বেগের অনুপাতের প্লট করতে দিন সুতরাং vp c আদর্শভাবে আমি কেবলমাত্র শূন্যতা উদ্দীপনা করছি সুতরাং আদর্শভাবে এই অনুপাতটি 1 ডান হওয়া উচিত তাই এটি 1 এবং এখানে আমি কী প্লট করব এটি সাজানোর জন্য Δx তরঙ্গ দৈর্ঘ্যকে স্বাভাবিক করা হয়েছে কারণ একটি ফ্রিকোয়েন্সি পরিবর্তনের সাথে সাথে সমস্ত কিছু পরিবর্তন করতে হবে আমি কেবল এই তরঙ্গ দৈর্ঘ্যের এই তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ যাচ্ছি সুতরাং নির্বিশেষে সুতরাং এর জন্য কী হওয়া উচিত α 1 আমি এখানে কোন ধরণের বক্ররেখা প্রত্যাশা করব সরল রেখা বাঁকা রেখা কোণ লম্বালম্বি x অক্ষ y অক্ষ 45 ডিগ্রি আমি কী ধরণের বক্ররেখা প্রত্যাশা করি সরাসরি ফ্ল্যাট লাইনের ডান উত্তর 1 টি সমান সুতরাং আমি বিভিন্ন মান থাকতে পারে এখানে আমাদের 05 04 03 এবং আরও কিছু বলা যাক ঠিক আছে বিবেচনার সূত্রটি সূক্ষ্ম ও সূক্ষ্ম হয়ে উঠছে আমি উত্সের কাছে যাওয়ার সাথে সাথে প্রত্যেকেই এ সম্পর্কে নিশ্চিত Λ0 দ্বারা এটি তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের মুক্ত তরঙ্গ দৈর্ঘ্য যাই হোক না কেন সেই তরঙ্গের দৈর্ঘ্যকে ঠিক রূপান্তরিত করে তবে কী ঘটবে যখন α 1 ঠিক আছে তাই সম্ভবত আমার আবার এই প্রকাশটি লিখতে হবে সুতরাং এটি কী আমরা কেবল এখানে sine দেখতে পারি সুতরাং সেই sine শব্দটি উভয় পক্ষেই বাতিল হবে না তবে আপনি কী করবেন তারপরে আপনাকে এই সূক্ষ্ম সমীকরণটি সমাধান করতে হবে আমি জানতে চাই যে পর্বের গতিবেগের মধ্যে আমার কী সম্পর্ক রয়েছে সুতরাং আমি ω এবং কে এর মধ্যে সম্পর্ক চাই যা আমি বের করতে চাই সুতরাং এটি সম্পন্ন করা যেতে পারে এটি সংখ্যাগতভাবে সমাধান করতে হবে কারণ এটি একটি ট্রান্সইডেন্টাল সমীকরণ ঠিক আছে এটি করা যেতে পারে তবে তাই এর অর্থ আমি এখানে দেখছি না যে গণনাটি এখানে ঘটে যা করা খুব কঠিন নয় যে আমার যেমন আছে তাই আমি একটি জিনিস বোঝাতে চাই যে আমরা এটি Δx → 0 হিসাবে জানি তবে Δt→ 0 আমি নিখুঁত তরঙ্গ আচরণ ঠিক আছে সুতরাং এই গ্রাফটিতে যে আমি সূক্ষ্ম এবং সূক্ষ্ম বিবেচনায় যা হতে হবে তা সূচনার কাছে যাওয়ার সাথে সাথে আমি আপনাকে প্রদর্শন করছি যা ঘটবে তা হল ভিপি থেকে সি এর অনুপাতের দিকে যাওয়া উচিত শিক্ষার্থী 1 1 ডায়ালটি অ্যাসেম্পোটোটিকভাবে আমি আমার বিবেচনাকে আরও সূক্ষ্ম করে তুলছি এবং যা আলফা তা সূক্ষ্ম করে তোলে সেই Sine theta theta প্রতিস্থাপন করতে পারে এবং সমস্ত কিছু বাতিল হয়ে যাবে সুতরাং আমি জানি যে এখানে সবকিছুই একরকম উঠা উচিত তবে আমি যখন Δx এর সীমাবদ্ধ মূল্যগুলিতে যেতে যেতে Δx এর বৃহত্তর এবং বৃহত্তর মানগুলিতে যাই তখন ঘটে যায় কর্মক্ষমতা হ্রাস পেতে শুরু করে সুতরাং এই vp c এর মতো কিছু দেখতে শুরু করে যেমন হল আলফা ০75 এর সমান তারপরে আপনি যখন আরও বেশি আলফা হ্রাস করতে শুরু করেন তখন আপনি পাবেন আলফা ০৫ এর সমানএ ছাত্র কারণ এটি এটা কারণ কম সময় বা বেশি সময় নেয় কিনা এর সাথে কোনও সম্পর্ক নেই এমন গণনা এই সমীকরণের সমাধান আপনাকে ω এবং k এর মধ্যে একটি নির্দিষ্ট সম্পর্ক দিচ্ছে এর সাথে এটি করার দরকার আদর্শ ক্ষেত্রে এটি আপনাকে c এবং k এর সাথে c হিসাবে অনুপাত দিচ্ছে কিন্তু যখন Δx এবং Δx সীমাবদ্ধ হয় এবং 1 টির সাথে আলফার সাথে সম্পর্কিত না হয় তখন এই সমীকরণকে সন্তুষ্ট করার সাথে সাথে ω k এর আরও কিছু মান থাকবে সি এবং সি ছাড়া অন্যটি এখানে থেকে আসছে সুতরাং এই কি ঘটছে সুতরাং এটি আপনার সংখ্যার ছড়িয়ে দেবার অধিকার সুতরাং তরঙ্গ সি এর চেয়ে ধীর গতিতে ভ্রমণ করে যা আমরা আসল ভাবে প্রত্যাশা করি না আসল ভাবে এটি একটি তরঙ্গ আমি এমনকি এখানে একটি মাঝারি বা একটি উপাদানও রাখিনি মুক্ত স্থান তরঙ্গ আলোর গতিতে ভ্রমণ করা উচিত তবে কারণ আমি এটি একটি সীমাবদ্ধ Δx Δt এ অনুকরণ করছি এবং আমি α 1 বেছে নিয়েছি আমার এই সমস্যাটি ঠিক আছে সুতরাং যদি আপনি সংক্ষিপ্ত বিবরণ চান সুতরাং সংখ্যার দিক থেকে ছড়িয়ে ছড়িয়ে পড়তে আমি যদি এটি বোঝাতে চাই তবে এটি কীভাবে খারাপ বোঝাতে চাইছে এটি স্পষ্টতই একটি অনাকাঙ্ক্ষিত প্রভাব সুতরাং আমি যদি কোনও গিঁট বা কয়েকটি গিঁট চাইতাম যা আমি এই নোকগুলি কী তা নিয়ে এটি নিয়ন্ত্রণ রাখতে পারি ওটা বল হ্যাঁ পারবেন না আপনি ধারাবাহিক কাজের জন্য যে মূল্য পান শিক্ষার্থী এটি সব থেকে খুঁজে না এটি সংখ্যার কনভার্জেশন যা একবার আমার Δx Δt ঠিক করে নিলে α সমাধানটি রূপান্তরিত হচ্ছে কিনা তা আমি যাচাই করব তা আমি যা বলছি তা নয় আমি বলছি আমি এই আলোচনার উপর ভিত্তি করে জানি আমি জানি যে আমার তরঙ্গে সংখ্যার ছড়িয়ে পড়বে আমি সেই প্রভাবটি হ্রাস করতে চাই আমি চাই না যে আমার তরঙ্গটি দৈহিকভাবে যাতায়াত করা উচিত এই প্রভাবটি হ্রাস করার জন্য আমার হাতে কী আছে ছাত্র সুতরাং আলফা হয় α 1 জিনিস ঠিক সুতরাং আমি এটি ক্যারেন্ট প্যারামিটার দ্বারা পরীক্ষা করতে পারি আমি এটিতে আসব কুরান্ট প্যারামিটারটি যে কোনও নোব বিবেচনার চেয়ে 1 গাঁট সুতরাং বিচক্ষণতা সূক্ষ্ম এবং কুরান্ট প্যারামিটার 1 সমানঠিক আছে তবে আমি এখানে একটি প্রশ্ন চিহ্ন রাখতে যাচ্ছি আমরা আসব কেন ঠিক আছে তবে আমি বোঝাতে চাইছি এখানে সারসংক্ষেপটি আমি কীভাবে সাজাতে চেয়েছি তা হল কুরান্ট প্যারামিটার পরিবর্তন করে এবং বিবেচনার পরিবর্তনের মাধ্যমে আমার সিমুলেশনে ঠিক কত সংখ্যার ছড়িয়ে পড়বে তা আমি একটি চেক রাখতে পারি আর যাই ঘটুক না কেন আপনি জানেন যে আপনার ক্যারেন্ট প্যারামিটারটি 1 এর চেয়ে কম হলে আপনি সংখ্যার ছড়িয়ে পড়বেন সেক্ষেত্রে এটি হারাতে আপনার একমাত্র উপায় হল আপনার বিচক্ষণতাকে আরও সূক্ষ্ম করে তোলা এবং এর জন্য একটি বড় পুরষ্কার দেওয়া হয় আপনি কেবলমাত্র Δx ছোট ছোটকেও তৈরি করতে পারবেন না Δt এটি ছোটও বানাবেন সুতরাং আপনার রেম মেমরির প্রয়োজনীয়তা বৃদ্ধি পায় আপনার গণনার সময় সবকিছু ঠিকঠাক করে দেয়